এখন যেহেতু সব ধরনের বেসিক ফাংশন সম্বন্ধে আমাদের আলোচনা করা হয়ে গেছে তাই এখন আমরা এই পদ্ধতি সম্পর্কে আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো এবং এর একটি সহজতম উদাহরণ হল 1D এখন আমরা চেষ্টা করব এই সব সমীকরণের সমষ্টিকে গঠন করেন এবং তাদেরকে একটি সহজতম আকারে লেখার জেটির দাঁড়া আমরা FEM এর বৈশিষ্ট্য বার করতে পারব আমি তোমাদের জানাব এটা কি এবং এর সমাধান কিভাবে করা হয় অতএব অতএব সমীকরণের সমষ্টি এই বোর্ডে যা লেখা আছে এখানে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো লিখেছি অতএব এই সমীকরণ গুলিতে তোমাদের যে অজানা গুলি আছে যা তোমরা নির্ধারণ করতে চাই তা হল U এবং যেগুলো জানা আছে তাহলে p q ও f এগুলি আমাদের আছে এখন আমি এই সমীকরণ কেন ধরলাম তা দেখব প্রথমত তোমাদের যাদের যাদের মনে আছে তোমাদের অংকের ক্লাসের থেকে এই ডিফারেনশিয়াল সমীকরণটি অনেকটা একই রকম দেখতে স্টারম লিওবিল ডিফারেনশিয়াল সমীকরণ এর মত একদম একি না তবে অনেকটা কি যেমন বামদিকের কাঠামোটা একি এবং প্রকাশ করার এরজা শক্তি তা অনেকটা একই রকম অতএব আমরা নেব দুটো উদাহরণ উদাহরণস্বরূপ আমরা একটি প্যারালাল প্লেট ক্যাপাসিটর নেব এটি যেহেতু একটি ডিসি দাঁড়া চালিত তাই আমরা জানি যে এর কিছু চার্জ আছে এবং এর দুটি প্লেটের মধ্যে বিভেদ পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটিকে কি সমীকরণ বলা হবে একটি চার্জের মান বলা থাকলে প্রত্যেকটি স্থানে তার পোটেনশিয়াল নির্ণয় করার জন্য আমরা স্ট্যাটিক ল্যাপলাস সমীকরণের ব্যবহার করব যা যথাক্রমে ∇2V − ρε অতএব এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেটি এ রকম দেখতে এই অসংখ্য ক্যাপাসিটর থাকবে উভয় দিকেই ধরা যাক একটা দিন ভূমিষ্ঠ এবং অপরটি একটি বিশেষ ভোল্টেজের রয়েছে এবং আমরা এটির সমাধানের চেষ্টা করব এখানে U হলো পোটেনশিয়াল এবং একটি বিশেষ বিন্দুতে এর পোটেনশিয়াল কত আমরা নির্ণয় করব অতএব U র মান 0 হবে যদি ওই প্লেটটি ভূমিষ্ঠ থাকে এবং অপর প্লেটটি রয়েছে V0 ভোল্টেজে এবং আমরা এখানে নির্ণয় করতে চাই এই ভোল্টেজের কিরূপ পরিবর্তন হচ্ছে যখন আমরা একটি প্লেট থেকে অপরটিতে যাই অতএব আমি জানি যে এটি একটি ডিফারেনশিয়াল সমীকরণ এবং এটিকে কি আমরা আমাদের নির্ধারিত রূপে গঠন করতে পারব হ্যাঁ পারব অতএব আমায় কি করতে হবে উদাহরণস্বরূপ p এর মান কি হবে pএর মান হবে 1 তা যদি হয় তবে q এর মান কত হবে হ্যাঁ শূন্য হবে এবং f এর মান কত হবে − ρε হল সঠিক উত্তর অতএব এটি হবে ddx dUdx − ρε এটি কোন কিছু নতুন নয় কিন্তু এই সমীকরণটি ধরতে পারবে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের অনেক অসুবিধাই এবং এর জন্যই আমরা এর দিকে তাকিয়ে আছি আমরা আরেকটি উদাহরণ ধরবো অতএব একটি ছিল প্যারালাল প্লেট অপরটি একটি মাধ্যম প্যারালাল প্লেটের মধ্যে এটির জন্য যে সমীকরণ লাগে তা আমরা আগেই পড়েছি যাকে বলা হয় হেলমনট সমীকরণ এবং এটি দেখতে অনেকটি এইরূপের এবং এর মান কত হবে একটি ধ্রুবকের কয়েক গুণ হবে তড়িৎ এর মান আমরা দেখেছি অতএব এই সমীকরণটিকে এইরূপে আমি কিভাবে পাব হ্যাঁ p এর স্কয়ার করলে অতএব আমরা p 1 এ স্থির করব কিন্তু মনে রাখতে হবে εr ও μr ধ্রুবক নয় এগুলি ধ্রুবক হবে না আমরা সেই একই পদ্ধতি ব্যবহার করব যা দিয়ে H এর অপসরণ করব ম্যাক্সওয়েল এর সমীকরণ থেকে এবং আমাদের 1μr নিতে হবে অতএব এই p হবে − 1μr অতএব প্রথমটি এইরূপে হবে দ্বিতীয় তাহলে কি হবে এর সাথে আরেকটি জিনিস থাকবে যেটি একটি বস্তুর বিশেষত্ব E f হল একটি কারেন্ট সোর্স অতএব q এর মান দাঁড়াবে এটি এক প্রকার একটি সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ যেটি আমরা বহুবার ব্যবহার করেছি একটি জিনিস বুঝতে হবে যে এখানে কিছু বাউন্ডারি কন্ডিশন আছে যেগুলিকে আমাদের মেনে চলতে হবে যথাক্রমে x 0 ও x xa এখন আমরা এইমান গুলিকে FEM এর কাঠামোতে ফেলবো এছাড়াও আমরা একটি পদ্ধতি শিখেছি যাকে বলা হয় ওয়েটেড রেসিদুয়াল পদ্ধতি প্রথমত আমাদেরকে এর সংজ্ঞা জানতে হবে এটি ছিল আমাদের ডিফারেনশিয়াল সমীকরণ রেসিদুয়াল বলতে আমরা কি বুঝে থাকি বাম দিক থেকে যদি ডানদিকের মানটি বাদ দেওয়া যায় তাহলে যা পড়ে থাকে তাকে বলে রেসিডুয়াল অতএব এই রেসিদুয়াল R কেউ আমরা একি বলবো এবং একে নিয়ে আমরা কি করব অতএব আমাকে ইন্টিগ্রাল করতে হবে একটি ওয়েটিং ফাংশানের যাকে বল এবং এটির মান স্থির করতে হবে 0 যেটি হল আমাদের এই পদ্ধতি আমরা এটিকে আগেই বলে এসেছি বেসিক ফাংশন bm জেঠিকে আমরা W বলছি কারণ এটি আমরা পাচ্ছি ওয়েটেড শব্দটি থেকে অতএব এটি আমাদের ওয়েট ফাংশন বা বেসিক ফাংশন বা টেস্টিং ফাংশন এই সবকটি শব্দই আমরা ব্যবহার করতে পারি এবং আরেকটি নতুন শব্দ আছে যাকে বলে ট্রায়াল ফাংশন প্রত্যেকে তাদের নিজের একটা শব্দ ব্যবহার করেছে যার মানে কিন্তু একি এই ইন্টিগ্রেশনের এলাকা কি হবে কারণ আমরা জানি Wm হচ্ছে 1D Student খন্ড অতএব Wm একটি বিন্দু নয় বরং এটি একটি ফাংশন জেটি একটি খন্ডের উপরে বিশেষ করে m খন্ডের উপর প্রযোজ্য অতএব এটির মান 0 নয় শুধু ওই খন্ডের উপরে এবং বাকি সর্বত্রই তার মান 0 এবার আমরা এটিকে আরেকটু বিশ্লেষণ করে দেখব এটি একটি 1D ক্ষেত্রে অতএব আমরা একটি সরলরেখা ও সেপ ফাংশন নেব এখানে আমরা যেটা করবো সেটাকে বলা হয় গ্যালারকিংস পদ্ধতিGallerkin's method যেখানে বেসিক ফাংশন ও টেস্টিং ফাংশন একি অতএব এখানে x1 0 এখানে যেগুলো অজানা আমরা তাকে বলব U2 অতএব এখানে U1 U2 U3 এইরূপ থাকবে এখানে U2 টাকে আমরা সার্বিকভাবে ধরবো অজানা বলে অতএব এখানে অনেক কটি বিন্দু আছে n সংখ্যক যার প্রত্যেকটি তে আছে U1 U2 U3UN সংখ্যক অজানা এবার যদি আমরা লোকাল নাম ধরি তবে লোকাল বলতে কি বুঝি উদাহরণস্বরূপ এটি যদি হয় e 1 e 2 এটাকে এখানে আমি বলব U এবং আমি ওই খন্ড তাকে উল্লেখ করছি অতএব এটি হবে e 1 প্রত্যেকটি খন্ডের দুটি করে অজানা থাকবে বামদিকের বিন্দুর মান ও ডানদিকের বিন্দুর মান যেখানে বামদিকের বিন্দুকে 1 বলা হবে ও ডানদিকের কে 2 বলা হবে অতএব e এর মান 1 এবং যখনই e এর মান 1 হবে তখন এটি বামদিকে একটি হবে না ডানদিকের বিন্দুটা X2 হল ডানদিকের বিন্দুটা তাই আমি বলবো স্বামী আরো বলতে পারি e 2 আমি কি বলবো e 2 কে বামদিকের বিন্দু না ডানদিকের বিন্দু বাম দিকের বিন্দুটি জার্মান নিম্নলিখিত টির সমান অতএব ওই একই অজানা বস্তুটিকে তিনটি নাম দিয়েই ডাকা হয় তোমাদের দেখে মনে হতে পারে যে এটি অযথা করা হয় কিন্তু আসলে কোড লেখার সময় এটি খুবই উপকারী কারণ তোমার কাছে যদি একটি স্থান ভিত্তিক নাম থাকে তাহলে তার সাথে তুমি সমগ্র চিত্রের একটি সমন্বয় পাবে কারণ আমি যখন খাতা কলমে এগুলি করছি তখন তিনটি বিন্দু বা চারটি বিন্দু এগুলি খুবই অস্বাভাবিক শোনায় কিন্তু তুমি যখন একটি কোড লাগবে তাহলে সেটি সেই রকম অসংখ্য খন্ডের উপর প্রযোজ্য এবং সেই ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয় তাই প্রথমে এটি খুব একটা গুরুত্বপূর্ণ না মনে হতে পারে তাই আমাদের কাছে যখন এসব থাকবে তখন এটি খুবই উপকারী হয়ে উঠবে তোমার সমীকরণ গুলিকে গঠন করার জন্য Student কিন্তু e 2 কেন U2 হল সেই বিশ্বব্যাপী নাম যা আমি এটিকে দিচ্ছি এটি হলো সেই নিম্নলিখিত টির মানে এখানে যদি কোন খন্ড না থাকে তাহলে এটিকে বিশ্বব্যাপী সংখ্যা বলা হয় এবং সেখান কতগুলি বিন্দু আছে তিনটি বিন্দু U1 U2 U3 কিন্তু আমি যদি এগুলিকে আঞ্চলিক ভাবে দেখাই তাহলে এগুলো 1 বা r বলা যায় হ্যাঁ আমার কাছে যদি 10000 খন্ড থাকে তাহলে আমি তাদের নামকরণ করব এইভাবে U1U10000 কিন্তু আমার কাছে যদি এক মুষ্টি খন্ড থাকে তাহলে প্রত্যেকটি খন্ডে দুটি করে অর্থাৎ U1 বা U2 বা তুমি U1 ও U2 লিখতে পারো এরপরে তুমি যখন কোডটা লিখবে তখন U1 U2 তৈরি হবে সুচি হিসেবে এবং এটিকে তোমাদের মাথায় রাখতে হবে অতএব এই অঞ্চলভিত্তিক ও বিশ্বব্যাপী এই ম্যাপিংটা কি বজায় রাখতে হবে অতএব কিছু তথ্য আমাদের কাছে থাকবে যার দ্বারা এই ম্যাপিংটা করা সম্ভব এখন ম্যাপিং কাকে বলে তুমি যদি আমাকে এই বিশ্বব্যাপী সংখ্যাগুলিকে জানাও তাহলে তোমার পক্ষে এই আঞ্চলিক সংখ্যাগুলি জানানো সম্ভব হবে ঠিক একইভাবে উল্টোটাও প্রযোজ্য অতএব এগুলি শুধুমাত্র ব্যবহারিক প্রসাধন যারা আমাদের কোড লেখার ক্ষেত্রে সুবিধা হবে আমার এইটা দায়িত্ব তোমাদের বোঝানো যে আমরা W কিভাবে নেব এখন অব্দি আমরা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখায়নি Wm এর জন্য তাই আমি যা বলেছি তা ছিল ওয়েটেড রেসিদুয়াল পদ্ধতি এবং Wm এর প্রয়োজনীয়তা জানাবো উদাহরণস্বরূপ Wm কি একটা বেসিক পালস ফাংশন বা সেই রকম কিছু হতে পারে তাই এখানে দুটি খুব সামান্য প্রয়োজনীয়তা আছে Wm এর ক্ষেত্রে যেটা হলো Wm ও তার ডেরিভেটিভ হতে হবে স্কয়ার ইন্টিগ্রাবেল একটি অঞ্চলের উপর Student এইটা কি Ωm এর উপরে এটি ধরা হচ্ছে কারণ Wm এর মান Ωm এর বাইরে 0 তাই আমি এটিকে এই অঞ্চলের মধ্যে ধরবো তাই এই অঞ্চলের মধ্যে W র মান W'ই হবে এবং এর ডেরিভেটিভ স্কয়ার ইন্টিগ্রেবল হবে Student কি কারনে কারণটি হলো আমি আগেই বলেছি যে সেই পূর্বের উদাহরণ গুলির মতন যেখানে একটি ফাংশন কে ফুরিয়ার সিরিজ দাঁড়া প্রকাশ করা হবে ফাংশনটা স্কয়ার ইন্টিগ্রেবল হবে এটি যখন মান্য হবে তখন এটা প্রমাণ করা সম্ভব যে FEM এর সমীকরণ সমষ্টি আমাদের উত্তর দেবে FEM আমাদের যে সমীকরণ সমষ্টি দেয় তা একটি যথাযথ উত্তর প্রদান করবে এর সঙ্গে আমি আরো দুটি শর্ত লিখব প্রথমটি হলো এইটা এবং দ্বিতীয়টি হলো Wmx কে বাউন্ডারি কন্ডিশন মানতে হবে উদাহরণস্বরূপ একটি অংক যেখানে দিরিচলেট এর বাউন্ডারি কন্ডিশন Dirichlet's boundary conditionদেওয়া ছিল x1 ও xN সেই অন্তিম বিন্দুটি হল যেখানে xN এর মান 0 অতএব এই বাউন্ডারি কন্ডিশনের জন্য যে উত্তর আসবে তা হবে U 0 U 0 আমি কি এখানে পালস বেসিক ফাংশন ব্যবহার করতে পারি না পারি না কারণ বেসিক ফাংশন গুলি নিজেরাই বাউন্ডারি কন্ডিশন গুলিকে মান্য করছে না অপর হাতে আমার হাতে যদি একটি ত্রিভুজ থাকতো যা শূন্য থেকে শুরু হচ্ছে তাহলে ঠিক ছিল আমরা একটা ছোট্ট উদাহরণ দিই কিন্তু আমাদের দুটি শর্ত মনে রাখতে হবে আমরা এখানে নতুন কোন বেসিক ফাংশন গঠন করবো না অতএব আমরা এখানে আমাদের সেই চেনা চরিত বেসিক ফাংশন ব্যবহার করব যা আমাদের শর্তগুলি সম্পূর্ণ করে যাতে আমাদের সময় নষ্ট না হয় আমরা এটিকে বাধ্য করবো 0 হতে তাই বেসিক ফাংশন দিয়ে শুরু করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এগুলিকে আমরা সবই ধরবো অতএব টেস্টিং ফাংশন W ও বেসিক ফাংশন U দুটোই একি তাই তুমি একটি ল্যাগ্রাঞ্জের সমীকরণLagrange's polynomial নিতে পারো আমরা টেস্টিং ফাংশন ও ফাংশন উভয়ের জন্যই দেখেছি